চৌম্বকীয় বৈশিষ্ট্যগুলিতে ন্যানোস্কেলের প্রভাব জৈব উপাদানে সম্ভাব্য ব্যবহার হ্যালো এই ক্লাসে আমরা ম্যাগনেটিক প্রোপার্টিগুলিতে ন্যানোস্কেলের প্রভাব দেখব এবং অবশ্যই যেমন আগের ক্লাসগুলিতে করেছি আমরা কিছু পটভূমি স্থাপন করব চৌম্বকীয় বৈশিষ্ট্যগুলি সম্পর্কে ন্যানোস্কেল কী করছে তা আমরা দেখব এবং সেই প্রয়োগগুলি কী তা আমরা দেখব সুতরাং আমরা এটির প্রয়োগ পদ্ধতি প্রসঙ্গে এবং ন্যানোস্কেল থেকে আমরা কী কী সুবিধা পাচ্ছি তা বিবেচনা করব প্রথমত ন্যানোস্কেল থেকে আমরা কী পার্থক্য পাচ্ছি এবং তারপরে আমরা কীভাবে এটির কিছু সুবিধাজনক ব্যবহার করতে পারি সুতরাং এটাই আমরা করব সুতরাং এই বিশেষ ক্লাসে আমাদের ক্ষেত্রে আমরা বায়োমেটেরিয়ালের সম্ভাব্য ব্যবহারের দিকে মনোনিবেশ করব আমি বলতে চাইছি এখানে এমন অনেক বিস্তৃত অঞ্চল রয়েছে যেখানে তোমরা চৌম্বকীয় বৈশিষ্ট্য প্রয়োগ করতে পার এবং আমরা প্রকৃতপক্ষে প্রযুক্তিগতভাবে এটি বিস্তৃত ক্ষেত্রে প্রয়োগ করতে পারি তবে বায়োমেটেরিয়ালগুলি নিজেই একটি বিশাল বিস্তৃত অঞ্চল এবং খুব আকর্ষণীয়ও অনেক ধরণের চিকিৎসা প্রয়োগ biocompatible উপাদানের বিকাশ এবং biocompatible প্রক্রিয়ার বিকাশের উপর নির্ভর করে যাতে তুমি মানুষের দেহের অভ্যন্তরে কিছু দিতে পার এবং এটি আসলে তুমি যেভাবে চাও সেভাবে তোমার জন্য কিছু করতে পারে এবং এটি আমাদের বিভিন্ন উপায়ে সহায়তা করবে সুতরাং বায়োমেটেরিয়ালগুলি নিজেই একটি খুব আকর্ষণীয় ক্ষেত্র এবং এই ক্লাসে আমরা চৌম্বকীয় বৈশিষ্ট্যগুলি দেখতে পাব এবং সম্ভবত বাস্তব প্রয়োগ প্রসঙ্গে কিছু সম্পর্ক যা এটার থাকতে পারে সুতরাং আমরা এই ক্লাসে ড্রাগ এবং ওষুধ সরবরাহের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলি দেখব এখানে নির্দিষ্ট চ্যালেঞ্জ রয়েছে যা লোকেরা সমাধান করার চেষ্টা করে এবং এটি কী তা অনুধাবন করা দরকার যাতে আমরা প্রযুক্তিগত দিক থেকে কোন উপায়ে সহায়তা করতে পারব তা বুঝতে পারি আমরা সংক্ষিপ্তভাবে প্যারাম্যাগনেটিজম বনাম ফেরোম্যাগনেটিজমের দিকেও নজর দেব কমপক্ষে একটি ধারণা এই বিষয়গুলি নিয়ে অন্য কোথাও আরও বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের জন্য আমরা দুটি ঘটনার মধ্যে কিছু সংক্ষিপ্ত তুলনা দেখব যা চৌম্বকীয়তার ডোমেনে ঘটে যেখানে নিজেই ডোমেন রয়েছে তবে এটি অন্য জিনিস সেই প্রসঙ্গে আমরা এমন কিছু দিকে নজর দেব যা সাধারণত দেখা যায় না এবং তা হল সুপার প্যারাম্যাগনেটিজম এটির ন্যানোস্কেলের সাথে কিছু করার আছে এই বিশেষ বিষয়টি হল চুম্বকত্বের ঘটনার উপর ন্যানোস্কেলের প্রভাব এবং এটিই সুপারপ্যারাম্যাগনেটিজম এবং এই অ্যাপ্লিকেশনটির জন্য এটি ব্যবহার করা যেতে পারে আমি তোমাকে একটি রেফারেন্স দেব যেখানে তুমি দেখতে পাবে তারা প্রকৃতপক্ষে এই প্রসঙ্গে কিছু করার চেষ্টা করেছে তবে ধারণাটি হল ড্রাগ সরবরাহের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ মোকাবেলায় তুমি সম্ভাব্যভাবে এটি ব্যবহার করতে পার সুতরাং শেখার এই উদ্দেশ্যগুলির সাথে চল আমরা প্রথম পয়েন্টটি দিয়ে শুরু করি আমরা দেখার চেষ্টা করছি যে ওষুধ সরবরাহের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আছে মানবদেহে ড্রাগ বিতরণ বা ওষধ সরবরাহের ক্ষেত্রে যে সমস্যাটি প্রথম বা একটি বড় সমস্যা তা হল ড্রাগ মুক্তির স্থানীয়করণের বিষয়টি এটি আসলে একটি খুব গুরুত্বপূর্ণ সমস্যা উদাহরণস্বরূপ যদি তুমি এমন লোকদের সম্পর্কে বলতে চাও যাদের দেহে ক্যান্সার সম্পর্কিত কিছু সমস্যা আছে এবং তা সমাধানের জন্য কেমোথেরাপি করতে হবে কেমোথেরাপির অংশ হিসাবে যে রাসায়নিকগুলি শরীরে পাম্প করা হয় সেগুলি ক্যান্সার কোষকে লক্ষ্য করবে এটাই প্রত্যাশিত সুতরাং এটি হল সেই কেমিক্যালগুলি যা দেহে প্রবেশ করান হচ্ছে এবং তারা শরীরে ছড়িয়ে পড়বে ক্যান্সার কোষগুলি সনাক্ত করবে এবং তাদের ধ্বংস করবে এখন যে বিষয়টি প্রায়শই ঘটে থাকে তা হল যে ওষুধগুলি দেহে প্রবেশ করে সেগুলি কেবল ক্যান্সার কোষকেই লক্ষ্য করে না এগুলি অন্যান্য কোষকেও ক্ষতিগ্রস্ত করে এটি তুমি যে কোনও ওষুধই সেবন কর এরকম সব ওষুধের ক্ষেত্রেই এটি সত্য সুতরাং কিছু নির্দিষ্ট ব্যবহার আছে ওষুধগুলোর শরীরে ঢুকে কিছু বিশেষ কাজ করা উচিত তবে প্রায়শই আমরা যখন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াগুলির ব্যাপারে কথা বলি তখন এটি খেয়াল রাখতে হবে যে ওষুধটা কেবলমাত্র একটি কাজই করছে না যা তুমি আশা করছ কারণ এটি শরীরের অন্যান্য কোষ টিস্যু এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলিরও সংস্পর্শে আসে আর ওই সমস্ত কোষে টিস্যুতে বা অঙ্গগুলিতে প্রভাব ফেলে তাদের কারও কারও নগণ্য প্রভাব থাকতে পারে আবার কারও কারও উল্লেখযোগ্য প্রভাব থাকতে পারে সুতরাং এরকম প্রকরণ হতে পারে তবে সাধারণত তুমি এই সমস্যার মুখোমুখি হও যখন একবার ওষধটি দেহে প্রবেশ করার পরে এটি আসলে পুরো শরীর জুড়েই কাজ করে যদিও সমস্যাটি কেবলমাত্র শরীরের একটা অংশে থাকতে পারে সুতরাং এটি যে কোনও কিছু হতে পারে এটি এমনকি ব্যথানাশকও হতে পারে তোমার গোড়ালি মচকে গেছে আর ব্যথা হচ্ছে এবং চোটটা ডান পায়ে লেগেছে সুতরাং তুমি একটি ব্যথানাশক খেলে এখন সেই ব্যথানাশক শুধুমাত্র তোমার ডান পায়ে কাজ করবে না এর প্রভাব সারা শরীর জুড়ে হবে এটি সারা শরীর জুড়ে প্রভাব ফেলবে যদিও দরকার কেবল ডান পায়ে এখানেই তোমার ওষুধটা দরকার সুতরাং ওষুধকে স্থানীয়করণ করার ক্ষেত্রে অনেক আগ্রহ রয়েছে তুমি যদি ওষুধটি স্থানীয়করণের কোনও উপায় খুঁজে পাও তাহলে সেটা দারুন হবে যাতে এটি কেবলমাত্র সেই স্থানে কাজ করবে একটি সর্বোত্তম উদাহরণ হল ডেন্টাল অ্যাপ্লিকেশন কারও মুখের একটি দাঁতে একটি চিকিৎসা করা আছে এখন এটি পর্যাপ্ত এবং দরকারী যদি ওষুধটি কেবলমাত্র সেই দাঁতে কাজ করে এটি অন্যান্য দাঁতে কাজ করুক সেটা দরকার নেই ওষুধটির কেবলমাত্র বিশেষ সেই দাঁতে কাজ করা উচিত সুতরাং আমার ঠিক সেই দাঁতে কাজ করা উচিত যাতে কাজ করা হয়েছিল এবং সম্ভবত আশে পাশের এক বা দুটি দাঁত কারণ দু দিকেই কিছু ব্যথা হতে পারে সেই হিসাবে আমরা জিনিসগুলিকে স্থানীয়করণ করতে চাই আমরা জিনিসগুলিকে স্থানীয়করণ করতে চাই যাতে এটি এমন কিছু নয় যা পুরো মুখকে প্রভাবিত করে এটি কেবল এক স্থানেই কাজ করে সাধারণত বাহ্যিকভাবে প্রয়োগ করা ওষুধে যা প্রায়শই সম্ভব হয় কারণ তুমি কিছু ছোট ক্ষতস্থানে একটি মলম মাখছ কিছু অ্যান্টিসেপটিক মলম তুমি কেবলমাত্র সেই স্থানেই এটি প্রয়োগ কর তুমি এটি সমস্ত শরীরের উপরে প্রয়োগ কর না কারণ কেবলমাত্র একটি স্থানে ক্ষত রয়েছে অভ্যন্তরীণ ওষুধের ব্যাপারটা আলাদা তুমি পুরো শরীরের উপর এটি কম বেশি প্রয়োগ করছ যদিও এটি কেবলমাত্র একটি জায়গাকে প্রভাবিত করছে সুতরাং ড্রাগ মুক্তির স্থানীয়করণ খুব গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় জিনিসটি যা খুব গুরুত্বপূর্ণ তা হল মুক্তির সময় এবং ঘনত্ব অনেক সময় যখন তুমি কোনও দরকারে কিছু ওষুধ নিতে ডাক্তারের কাছে যাও তারা যা বলেন তা হল এই বিশেষ ওষুধটি দিনে দুবার একবার লাঞ্চে একবার নৈশভোজের পরে তারা এরকম কিছু বলবেন তারা কেন এটি বলেন কেন তারা দুটি ট্যাবলেটই সকালে নিতে বলেন না সুতরাং তারা যে কারণে বলে সেটা যদি তুমি দিনের এবং ঘনত্বের একটি প্লট তৈরি কর অর্থাৎ শরীরে ওষুধের ঘনত্ব সুতরাং তুমি যদি এটির মতো একটি প্লট তৈরি কর মধ্যরাত 12 টা এটি সকাল 6 টা এটি বেলা 12 টা এটি সন্ধ্যা 6 টা এবং এটি মধ্যরাতে ফিরে এসেছে এরকম কিছু সুতরাং যদি তুমি এরকম কর যে তুমি সকালে 10 টায় একবার ওষুধ খাও এবং তারপরে আবার সন্ধ্যা 7 টায় এই দুটি সময়ে যখন তুমি ওষুধ গ্রহণ কর সুতরাং এটি 7 এবং এটি 10 এটি এখানে কোথাও হবে সুতরাং আমরা এটি করি লোকটি মনে করা হয় যে এই ভাবে ওষুধ গ্রহণ করবে লোকটি ওষধ গ্রহণের ঠিক পরেই এই মুহুর্তে যা ঘটে তা হল ওষধের ঘনত্ব বেড়ে যায় এটা হল লোকটি ওষধ গ্রহণের ঠিক পরে ওষুধের ঘনত্বের স্তর সুতরাং ঘনত্ব এই মানটিতে পৌঁছে যায় এবং তারপরে এটি শরীরে কমতে শুরু করে আস্তে আস্তে আমরা জানি যে বিভিন্ন কারণে এটি শরীরের দ্বারা গ্রাস হচ্ছে এবং এটির মান খুব কমে যায় যখনই এর মানটা নিচে নামতে শুরু করে তখনই তুমি ওষুধের পরবর্তী ডোজটা নাও সুতরাং ওষুধের পরবর্তী ডোজ আবার ওষুধের ঘনত্বকে পুশ করে ওষুধের পরবর্তী ডোজটি আবার ওষুধের ঘনত্বটি বাড়িয়ে দেয় এবং তারপরে এটি একটি শীর্ষ মানে পৌঁছে যায় এবং তারপরে আবার ড্রপ শুরু হয় আমরা ইতিমধ্যে প্রায় মধ্যরাত পয়েন্টে তো সেটা মধ্যরাত তুমি ওষুধটি নামতে শুরু করেছে দেখবে মধ্যরাতে অবিরত ড্রপ হতে থাকবে এবং ঘনত্ব আবারখুব কমে যাবে এবং তারপর আবার যেই ওষধটা দেবে ঘনত্ব বাড়তে শুরু করবে সুতরাং তুমি এমন আচরণ দেখ যা দেখতে এর মতো লাগে ওষুধের ঘনত্ব উপরে ওঠে এবং নীচে নামে উপরে ওঠে নিচে নামে এবং প্রতিবার তুমি সিস্টেমে ওষধটি পুশ করলে এটি উপরে উঠে যায় এবং আবার নেমে আসে সুতরাং ওষুধগুলি আমাদের দেহে কিভাবে দেওয়া হয় এবং কেন একটি নির্দিষ্ট ডোজ দেওয়া হয় এবং ডাক্তাররা কেন বলেন যে এই বিশেষ সময়ে আমাদের এই ওষুধটি গ্রহণ করা উচিত এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিরতিতে ওষুধ সেবন করা উচিত যাতে ঘনত্ব নীচে নেমে গেলেও আবার উপরে উঠে যায় এবং প্রকৃতপক্ষে কিছু ওষুধ একটা সময়সীমার মধ্যে এই load distribute করার চেষ্টা করে উদাহরণস্বরূপ এই ওষুধটির একটি নির্দিষ্ট ন্যূনতম ঘনত্ব রয়েছে যা খুব কার্যকরভাবে কাজ করার জন্য ব্যক্তির দেহে থাকতে হবে এই সর্বনিম্ন মানটা এখানে কোথাও আছে সুতরাং একমাত্র কিছু ঘনত্বেই খুব কার্যকরভাবে এটি এখানে কাজ করবে সুতরাং তুমি বেশিরভাগ সময় ওষুধকে সেই ঘনত্বের উপরে রাখতে চাও একটা ন্যূনতম মান থাকে কিছু কার্যকর ঘনত্ব রয়েছে আর তুমি বেশিরভাগ সময়ে ঘনত্বটিকে সেই মানে রাখতে চাও এই স্পাইকগুলি যা কার্যকর ঘনত্বের মানের অনেক ওপরে এবং এই ঘনত্বগুলি কার্যকর ঘনত্বের মানের নীচে রয়েছে কোনটাই খুব কার্যকরী নয় সুতরাং তুমি আসলে ওষুধ দেহে মুক্তি পাওয়াটা পছন্দ করবে যা প্রায় এই স্তরে রয়েছে যদি কোনও ব্যক্তির দেহে খুব উচ্চ ঘনত্বের ওষুধ দেওয়া হয় সেটা শরীরে কিছু নেতিবাচক প্রভাব ফেলবে এটি শরীরে ক্ষয়কে আরও বাড়িয়ে তুলবে উচ্চতর ঘনত্বের ওষুধ দেহের বাকী অংশের কিছু না কিছু ক্ষতি করবে কাজেই সবসময় ওষুধ যাতে সঠিক কাজ করে সেইজন্য সঠিক পরিমাণের ওষুধ ব্যবহার করতে হবে সেই ব্যক্তির দেহে আরও বেশি ওষুধ দেওয়া যাবে না এটিই প্রাথমিক ধারণা তবে ডাক্তার দ্বারা নির্ধারিত পদ্ধতিতে যেভাবে আমরা আমাদের ট্যাবলেট গ্রহণ করি তা এই স্পাইকটিকে উপরে এবং নীচে তৈরি করে ঘনত্বের উপরে এবং নীচে স্পাইক তৈরি করে সাধারণত ওষুধ এভাবেই শরীরে কাজ করে তবে তুমি কিছু স্থির মান বজায় রাখতে চাও সুতরাং এটি পছন্দসই বিকল্প পছন্দের বিকল্পটি হল এটি স্থিতিশীল রাখা সঠিক স্তরটি সামঞ্জস্য করা খুব প্রয়োজনীয় বা কমপক্ষে অনেকগুলি ক্ষেত্রে যেটি হবে পছন্দসই বিকল্প সম্ভবত কিছু নির্দিষ্ট কেস রয়েছে যেখানে স্পাইকটিও সামগ্রিক পুনরুদ্ধার প্রক্রিয়ার জন্য কার্যকর তবে সাধারণত তুমি এটিকে সেই স্তরে রাখতে চাও যেখানে এটি কার্যকর হবে প্রকৃতপক্ষে মানুষ বিভিন্ন জিনিস করে যদি তুমি কয়েকটি ট্যাবলেট দেখ দেখবে সেগুলিতে coating আছে যদি তুমি একবারে ট্যাবলেটটি খাও তবে coating ধীরে ধীরে দ্রবীভূত হয় এবং এটি যতটা ধীরে ধীরে হবে ওষুধও শরীরে তত ছড়িয়ে পড়বে আজকাল অনেক ট্যাবলেট আছে তারা বলবে খেতে মনে কর তোমাকে দিনে দুবার 250 মিলিগ্রাম খাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তোমাকে দিনের মধ্যে দুবার খাওয়ার জন্য বলা হয়েছে কিছু ওষুধের জন্য এরকম হতে পারে যে তুমি যদি দোকানে 250 মিলিগ্রাম না পাও 500 মিলিগ্রাম ট্যাবলেট পাও তবে মনে হতে পারে 500 মিলিগ্রাম ট্যাবলেট নেওয়া যাবে এবং তারপরে এটি দুটি ভাগে ভাগ করে অর্ধেক সকালে নেবে বাকি অর্ধেক বিকেলে আমরা এরকম কিছু করতে পারি নির্দিষ্ট ধরণের ওষুধের জন্য এটি আসলে সঠিক নয় কারণ ওষুধে coating থাকতে পারে coating ট্যাবলেটটিতে দেওয়া হয়েছিল যাতে এটি শরীরে ধীরে ধীরে দ্রবীভূত হয় এবং ওষধটিও ধীরে ধীরে শরীরে মুক্তি পায় যদি তুমি এটি অর্ধেক কেটে ফেলে থাক তবে পুরো আবরণ প্রক্রিয়াটিকে অবজ্ঞা করছ তুমি সময় মুক্তির জন্য আবরণকে সক্রিয় না করে মূলত ট্যাবলেটটির অভ্যন্তরে পৌঁছাচ্ছ সুতরাং ট্যাবলেটের উদ্দেশ্যটি পরাজিত ট্যাবলেটগুলি কেবল সেভাবেই নিতে হবে অর্থাৎ তুমি 500 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে এটি দুটি টুকরোতে ভাঙ্গতে পার না তোমার শুধুমাত্র একটি 250 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা উচিত সুতরাং এ ধরণের জিনিসগুলি সম্বন্ধে সাধারণ জনগণ অসচেতন হতে পারে তবে এটি ওষধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি যে নিকটতম সাধারণ উদাহরণটি চকোলেট ইক্লেয়ারের মতো হবে যা আমাদের কাছে রয়েছে যদি তুমি এটি পুরোপুরি গ্রহণ কর তবে পরিষ্কারভাবে তুমি চকোলেটটিতে গভীরভাবে প্রবেশ করার পরে কেবল চকোলেটটির মাঝখানে পৌঁছবে অন্যদিকে তুমি এটিকে দু টুকরো করলে চকোলেটের ভেতরটা তাৎক্ষনিক চলে আসে সুতরাং এটাই পার্থক্য ঠিক একই রকম ধারণা coating নিশ্চিত করে যে প্রয়োজনীয় ঘনত্বে পৌঁছতে তুমি কিছুটা সময় নিয়েছ যাইহোক ওষুধের মুক্তির সময় এবং ঘনত্ব খুব গুরুত্বপূর্ণ ওষুধের মুক্তির স্থানীয়করণও খুব গুরুত্বপূর্ণ সুতরাং এই উভয় ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জ ড্রাগ ডেলিভারি এবং বিজ্ঞানীরা যারা বায়োমেটরিয়ালের ক্ষেত্রে কাজ করেন তাদের ড্রাগ ডেলিভারির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টি নিবদ্ধ রয়েছে সুতরাং এই আমি বোঝাতে চেয়েছি সময় বনাম ঘনত্ব এটি তুমি দেখেছ তুমি ঘনত্বগুলি দেখতে পার যা সাধারণত এটির মতো হয় এবং আমাদের পছন্দের ঘনত্ব এরকম কিছু সমান মানসম্পন্ন দেখায় সময়ের বিপরীতে ঘনত্ব সুতরাং আমরা আমাদের দেহে মেডিকেল অ্যাপ্লিকেশনগুলির ক্ষেত্রে এটিই পছন্দ করতে চাই এখন সংক্ষেপে দেখা যাক চৌম্বকীয় পদার্থ বলতে আমাদের কী রয়েছে মূলত পদার্থগুলো চৌম্বকীয়তা প্রদর্শন করে এটি কিছু উপাদানে খুব শক্তিশালী হিসাবে প্রদর্শিত হয় এটি পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষণ করা ঘটনা যে বৈদ্যুতিক ক্ষেত্রের অনুপস্থিতিতে কিছু পদার্থ অন্যান্য পদার্থকে আকর্ষণ করে যদি তুমি এই ধারণাটি একবার বুঝে যাও এবং সব রকম পদার্থ জুড়ে আরও কিছু অন্বেষণ করা হয় তবে পদার্থগুলি এরকম ভাবে শ্রেণিবদ্ধ হতে পারে যেমন ডায়াম্যাগনেটিক পদার্থ প্যারাম্যাগনেটিক পদার্থ এবং ফেরোম্যাগনেটিক পদার্থ সুতরাং এই সব পদার্থকে তিনটি বিভিন্ন বিভাগে পৃথক করা যায় চৌম্বকীয় ক্ষেত্রের উপস্থিতিতে শূন্যতা কী করে তার উপরে নির্ভর করে এই পদার্থগুলি তুলনা করা হয় তুমি একটি কয়েল ব্যবহার করতে পার এবং এটি দিয়ে কারেন্ট পাঠাতে পার প্রতি একক দৈর্ঘ্যের তারে কয়েলের সংখ্যার উপর ভিত্তি করে এবং যে কারেন্ট তুমি পাঠাচ্ছ তুমি অ্যাপ্লায়েড চৌম্বকীয় ক্ষেত্র বা চৌম্বকীয় ক্ষেত্র শক্তি যার মান H তৈরি করতে পার যদি তুমি এর ভিতরে অন্য কোনও উপাদান রাখ তবে এই চৌম্বকীয় ক্ষেত্রের কারণে যা কারেন্ট প্রবাহের জন্য তৈরি হচ্ছে তুমি এই উপাদানে একটি চৌম্বকীয় ক্ষেত্র আবেশিত করতে পার এটিকে চৌম্বকীয় ক্ষেত্রের আবেশন বলা হয় এবং এটিই এই B সুতরাং B চৌম্বকীয় আবেশন H চৌম্বকীয় ক্ষেত্র শক্তি যা আমাদের আছে এখন যদি আমাদের তা না থাকে তবে সাধারণত দেখা যায় তুমি যদি H এর একটা মান প্রয়োগ কর তবে একটি নির্দিষ্ট প্রতিক্রিয়া হয় যা হল শূন্যতার প্রতিক্রিয়া শূন্যতার অর্থ হল তুমি কোনও পদার্থের অনুপিস্থিতে ওই অঞ্চলের ফিল্ড দেখতে পাবে এবং তারপরে পদার্থের উপর ভিত্তি করে তুমি দেখতে পাবে যদি কোনও পদার্থ তুমি সেখানে রাখ কিছু পদার্থ খুব মৃদুভাবে চৌম্বকীয় ক্ষেত্রকে সহায়তা করবে বা সেই চৌম্বকীয় ক্ষেত্র শক্তিতে H এ যোগ করবে কিছু পদার্থ যা খুব হালকা ভাবে চৌম্বকীয় ক্ষেত্রটির বিরোধিতা করবে সুতরাং চৌম্বকীয় ক্ষেত্রের বিরোধিতা করে এমন উপাদানগুলির উপর আবেশ সেই স্থানে শূন্যতায় যা আবেশ সৃষ্টি হয় তার চেয়ে কম এবং চৌম্বকীয় ক্ষেত্রকে সামান্য সহায়তা করে এমন পদার্থের সাথে আবেশ শূন্যতায় একই জায়গায় চৌম্বকীয় ক্ষেত্রের আবেশের চেয়ে বেশি সুতরাং এই পদার্থগুলিকে যেখানে শূন্যতার সাপেক্ষে আবেশন উচ্চতর হয় প্যারাম্যাগনেটিক উপাদান হিসাবে উল্লেখ করা হয় এবং যেখানে আবেশন শূন্যতার চেয়ে কম ডা য়াম্যাগনেটিক উপাদান হিসাবে উল্লেখ করা হয় সাধারণভাবে বলতে গেলে প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক উভয় পদার্থই সেই প্রতিক্রিয়া দিচ্ছে কেবলমাত্র যখন কোনও প্রয়োগ ক্ষেত্র থাকে এবং এর অর্থ তুমি যদি সুইচটা অফ কর তাহলে এই ফিল্ডটা প্রয়োগ হচ্ছে তখন এই প্রতিক্রিয়া পাবে সুতরাং তুমি এখানে একটি প্রতিক্রিয়া পাচ্ছ এবং এখানে প্রতিক্রিয়া পাচ্ছ এখন তুমি যদি হঠাৎ কারেন্ট I বন্ধ কর তবে ফিল্ডটিও স্যুইচ অফ হয় সুতরাং যদি তুমি কারেন্ট বন্ধ করে থাক তবে যে পদার্থটি রেখেছ তাতে তুমি যে ফিল্ড প্রয়োগ করেছিলে তা 0 হয়ে যায় এবং প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক উভয় পদার্থের জন্য তাদের প্রতিক্রিয়া 0 তে নেমে আসে তাদের নিজস্ব কোনও চৌম্বকীয় আচরণ নেই এবং তাদের আচরণ কেবল তখনই থাকে যখন তাদের উপর কোনও ফিল্ড প্রয়োগ করা হয় সেই ডিগ্রি পর্যন্ত তারা অচৌম্বকীয় পদার্থ হিসাবে বিবেচিত হয় এগুলি মূলত এ অর্থে চৌম্বকীয় নয় ফেরোম্যাগনেটিক উপকরণগুলি এই অর্থে একেবারেই পৃথক যে তুমি যখন তাদের উপর কোনও ফিল্ড প্রয়োগ কর তখন তাদের প্রতিক্রিয়া অত্যন্ত শক্তিশালী হয় তাদের সেই ক্ষেত্রটির প্রতি খুব দৃঢ় প্রতিক্রিয়া হয় এবং দৃঢ় সহায়ক প্রতিক্রিয়া যা তোমার প্রয়োগ করা ফিল্ডের প্রতিক্রিয়ার সাথে যুক্ত হয় এবং অতএব তুমি এখানে একই শক্তির জন্য খুব উচ্চ আবেশ দেখতে পাবে একই ভাবে আমি যদি এই ফিল্ডটি প্রয়োগ করি তুমি এই দুটি উপকরণ থেকে খুব অল্প প্রতিক্রিয়া পাবে ডায়াম্যাগনেটিক এবং প্যারাম্যাগনেটিক উপাদান তবে ফেরোম্যাগনেটিক উপাদান থেকে অত্যন্ত দৃঢ় প্রতিক্রিয়া তাই উচ্চ মাত্রায় আবেশ পাবে এবং ডায়াম্যাগনেটিক এবং প্যারাম্যাগনেটিক উপাদান থেকে দুর্বল আবেশ তবে ফেরোম্যাগনেটিক পদার্থের ব্যাপারে গুরুত্বপূর্ণ বিষয়টি হল হঠাৎ করে ফিল্ডটি 0 তে নামিয়ে ফেললে তুমি যদি ফিল্ডের স্যুইচ অফ করে দাও যদি কারেন্ট অফ করে দাও সিস্টেমে থাকা আবেশিত চৌম্বক ক্ষেত্রটি তাৎক্ষণিকভাবে 0 তে নেমে যায় না আমরা সেটিকে সংক্ষেপে দেখব তবে মূলত B এবং H একে অপরের সাথে এই সমীকরণ দ্বারা সম্পর্কিত BμH যেখানে μ পারমিয়াবিলিটি এবং যদি এটি শূন্যস্থান হয় তবে Bμ0H যেখানে μ0 হল শূন্যতার পারমিয়াবিলিটি সাধারণত আমরা এই ভাবেই এটি লিখি এবং আমরা এই B H কে B μ0H μ0M or μH μ0χM হিসাবেও লিখতে পারি যেখানে χ হল সাসেপ্টিবিলিটি সাসেপ্টিবিলিটি অপরিহার্য সুতরাং এই দ্বিতীয় টার্মটি যা এখানে রয়েছে সেই কারনে আমরা এটি এইভাবে লিখছি আমাদের প্রথমে BμH রয়েছে এটি সেই উপাদানটির প্রতিক্রিয়া তুমি H প্রয়োগ করেছ কিছু B পেয়েছ এবং অনুপাত ধ্রুবক μ যদি কোনও উপাদান না থাকে এবং কেবল শূন্যতা থাকে তবে তুমি Bμ0H পাবে সুতরাং শূন্যতার পারমিয়াবিলিটির এই মান সুতরাং এখন যখন আমরা BμH লিখব এই প্রথম সমীকরণ যা আমি এখানে দুটি টার্মে লিখেছি যা আমরা মূলত বলছি তা হল তুমি শূন্যতা থেকেই এটি পেতে যে কোনও উপায়ে শূন্যতা থেকে তুমি μ0H প্রতিক্রিয়াটি পেতে এই নমুনা উপস্থিত থাকার কারণে এটি অতিরিক্ত প্রতিক্রিয়া এটি শূন্যতার উপস্থিতির কারণে অতিরিক্ত প্রতিক্রিয়া এবং এটি হল একই টার্ম যা আমরা H এর ফাংশন হিসাবে এখানে রেখে যাচ্ছি সুতরাং এই χ এখানে সাসেপ্টিবিলিটি হিসাবে উল্লেখ করা হয় এবং এটি বোঝায় কোন উপাদান চুম্বক করা কত সহজ χ এর একটি উচ্চ মানের অর্থ এটি চুম্বকত্বের প্রতি বেশি সংবেদনশীল কম মান অর্থ চুম্বকত্বের প্রতি কম সংবেদনশীল এটি একটি সাধারণ ধারণা এখন তুমি যদি কোনও ফেরোম্যাগনেটিক পদার্থের দিকে তাকাও তুমি যদি এই চৌম্বকীয় ক্ষেত্রটি প্রয়োগ কর এই মান H দিয়ে শুরু কর তুমি এমন আচরণই দেখতে পাবে এর অর্থ হল তুমি যদি এখানে চৌম্বকীয় ক্ষেত্রটিকে এই মান অবধি নিয়ে যাও এবং তারপরে চৌম্বকীয় ক্ষেত্রটি স্যুইচ অফ করে দাও দেখবে যে চৌম্বকীয় আবেশন হয়ে ছিল তা 0 তে নেমে আসে না এটি আসলে এই মানটিতে আসে এটাকে বলা হয় রেমানেন্স যা এই উপাদানে রয়ে গেছে সুতরাং এটি Br এবং এটি Br বিপরীত দিক থেকে এবং এখন তোমাকে বিপরীতে একটি পর্যাপ্ত শক্তির ফিল্ড প্রয়োগ করতে হবে আসলে এটি মুছে ফেলার জন্য আর এই উপাদানটিতে আবার জিরো চুম্বকত্ব তৈরি করার জন্য এটিই সেই মান এটাকে বলা হয় কোএরসিভিটি একইভাবে এটি ঠিক এখানে আছে সুতরাং কোএরসিভিটি থাকবে এবং তুমি বিপরীত দিকে ফিল্ড প্রয়োগ করে এটিকে 0 তে নামিয়ে ফেলতে পার অথবা পজিটিভ দিক থেকে 0 তে নেমে যাবে যদি বিপরিত দিকে রেমানেন্স থাকে এখন এর অর্থ যদি কিছু অ্যাপ্লিকেশনের জন্য তুমি চৌম্বকীয় উপাদান ব্যবহার কর এবং এর চুম্বকত্ব চালু করার জন্য তোমাকে সুইচ অন করতে হয় এবং যদি তুমি চাও সুইচ অফ করলে এটি 0 তে নেমে যাবে তবে এই ফেরোম্যাগনেটিক উপাদানটি সুবিধাজনক নয় সুতরাং ফেরোম্যাগনেটিক উপাদানে তুমি কেবল স্যুইচ অফ করেই আশা করতে পার না চুম্বকত্ব 0 তে নেমে আসবে এর কার্যকারিতা 0 হয়ে যাবে তোমাকে আসলে বিপরীত দিকে কারেন্ট প্রবাহ দিতে হবে যাতে চৌম্বকীয় ক্ষেত্রটি 0 তে নেমে আসে সুতরাং এটি এমন কিছু যা তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে বুঝতেই পারছ তাই এটি ইউটিলিটির দৃষ্টিকোণ থেকে কিছুটা অসুবিধেজনক অন্যদিকে তুমি যদি প্যারাম্যাগনেটিক উপাদান ব্যবহার কর তবে সুইচটি অন করলেই চৌম্বকীয় ক্ষেত্র চালু হবে চুম্বকত্ব পাবে স্যুইচ অফ করলে চৌম্বকীয় ক্ষেত্রটি 0 তে নেমে যাবে সুতরাং স্যুইচ অন এবং অফ করার দিক থেকে প্যারাম্যাগনেটিজম খুব সুবিধাজনক তুমি যদি চুম্বকত্বের বিষয়ে স্যুইচ অন করার এবং স্যুইচ অফ করার কথা বল তবে ফেরোম্যাগনেটিজম সহজে এটি করে না প্যারাম্যাগনেটিজম এটি সহজেই করে তবে অন্যদিকে ফেরোম্যাগনেটিক প্রতিক্রিয়া প্যারাম্যাগনেটিক প্রতিক্রিয়ার চেয়ে অনেক বেশি সুতরাং ফেরোম্যাগনেটিক প্রতিক্রিয়া প্যারাম্যাগনেটিক প্রতিক্রিয়ার চেয়ে অনেক বেশি যা আমরা এখানে দেখেছি দেখতে পাচ্ছ প্যারাম্যাগনেটিক উপাদান থেকে আমরা কেবল খুব ছোট প্রতিক্রিয়া পাচ্ছি তবে ফেরোম্যাগনেটিক উপাদান থেকে প্রচুর প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে সুতরাং এক অর্থে ফেরোম্যাগনেটিক উপাদান খুব সুবিধাজনক সুতরাং তুমি যদি কোনও কিছু স্যুইচ অন এবং কোনও কিছুকে স্যুইচ অফ করতে চাও তবে তুমি চাইবে এটি খুব পরিষ্কার স্যুইচ হোক প্যারাম্যাগনেটিক উপাদানের সাথে এটি করার জন্য তোমাকে প্যারাম্যাগনেটিক উপাদানটির চৌম্বকীয়তার একটি উল্লেখযোগ্য পরিমাণ পাওয়ার জন্য তোমাকে খুব উচ্চ ফিল্ডের শক্তি প্রয়োগ করতে হবে এই চৌম্বকীয় স্তর পেতে একটি উল্লেখযোগ্য পরিমাণ কারেন্ট প্রবাহ দিতে হবে এবং এরপরে যখন সুইচ অফ করবে এটি 0 হয়ে যাবে ফেরোম্যাগনেটিক উপাদানের বেলায় সার্কিটটিতে যেটা কয়েল আকারে ফেরোম্যাগনেটিক উপাদানের চারপাশে রয়েছে ক্ষুদ্র পরিমাণের কারেন্টও ফেরোম্যাগনেটিক উপাদানে চমৎকার প্রতিক্রিয়া দেখাতে সক্ষম হবে কেবল যখন তুমি স্যুইচ অফ করবে তখন এটি 0 তে নেমে আসবে না সুতরাং যদি তুমি বল যে তোমার কাজ হয়ে গেছে তুমি স্যুইচ অফ করতে চাও এটি স্যুইচ অফ হবে না তোমাকে এখন সঠিক মানের নেগেটিভ কারেন্ট দিতে হবে যাতে তুমি সেই কোয়েরসিভিটি সঠিকভাবে পরিচালনা করতে পার এবং তারপর এটি 0 তে পৌঁছবে সুতরাং এটি দুরকম উপাদানের মধ্যে আপেক্ষিক চ্যালেঞ্জ তুমি যদি এমন উপাদান করতে পার যা স্যুইচ অন এবং স্যুইচ অফের ক্ষেত্রে প্যারাম্যাগনেটিক আচরণ দেখায় কিন্তু ফেরোম্যাগনেটিক উপাদানগুলির মতো শক্তি দেয় তবে সেই সংমিশ্রণটি হবে একটি খুব সুন্দর সংমিশ্রণ লোকেরা যা করেছে তা প্রকৃতপক্ষে ন্যানোমেটেরিয়ালগুলি দেখে যদি তুমি ফেরোম্যাগনেটিক পদার্থগুলি নাও এবং ন্যানোস্কেলে এটি তৈরি কর তবে তুমি ন্যানোস্কেলে দানার আকার পাবে তুমি যদি ন্যানোস্কেল দানা আকারে যেতে শুরু কর কি হবে দানাগুলি সমস্ত বিভিন্ন দিকে অভিমুখী হতে থাকবে সুতরাং তুমি যদি 10 ন্যানোমিটার বা সেইরকম খুব ছোট দানার আকারে যাও তবে এটি কেবল দানা আকার নয় যাকে প্রভাবিত করছ তুমি ডোমেনের আকারকেও প্রভাবিত করছ সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ ম্যাগনেটিক ডোমেন এমন অঞ্চল যেখানে ম্যাগনেটিক মোমেন্টগুলি একে অপরের সাপেক্ষে একযোগে সারিবদ্ধ থাকে সুতরাং সেই স্থানেই তারা একে অপরের শক্তি যোগ করছে এবং এটিই তোমাকে একটি ফেরোম্যাগনেটিক উপাদানে সামগ্রিক ম্যাগনেটিক প্রতিক্রিয়া দেয় তুমি ফিল্ডটি প্রয়োগ করার সাথে সাথে তারা সারিবদ্ধ শুরু করে এবং তারপরে তুমি প্রয়োগ করা ফিল্ডের প্রতি উপাদান থেকে দৃঢ় প্রতিক্রিয়া দেখতে পাবে এবং যেহেতু তারা একযোগে একে অপরকে সহায়তা করছে তুমি ফিল্ডটি স্যুইচ অফ করে দেওয়ার পরেও তারা তারা একে অপরকে সহযোগিতা করে এমনকি চৌম্বকত্ব ধরে রাখে সুতরাং মোমেন্টগুলি একে অপরকে সহায়তা করছে এবং তারা এলোমেলো ভাবে সারিবদ্ধ হওয়া প্রতিরোধ করছে তুমি যদি কোনও ফেরোম্যাগনেটিক উপাদান নাও সেটাতে ম্যাগনেটিক মোমেন্টগুলি এলোমেলোভাবে রয়েছে তুমি সেই উপাদানে কোন চৌম্বকত্ব দেখতে পাবে না সুতরাং যদি তারা এলোমেলোভাবে থাকে তবে তুমি জিরো চৌম্বকত্ব দেখতে পাবে এবং যদি তুমি তাদের সারিবদ্ধ করতে পার তুমি শক্তিশালী চুম্বকত্ব দেখতে পাবে এইভাবেই ফেরোম্যাগনেটিক উপাদানগুলি আচরণ করে সুতরাং তুমি যখন কয়েলে I কারেন্টটি প্রয়োগ কর কারেন্টটি বাড়িয়ে চল তবে মোমেন্টগুলো ডোমেনে সারিবদ্ধ হয় এবং একবার সারিবদ্ধ হয়ে গেলে তারা কারেন্টের উপস্থিতি নির্বিশেষে একে অপরকে প্রকৃতপক্ষে সহায়তা করে সুতরাং এই কারণেই তুমি যখন কারেন্ট প্রবাহ শুরু কর তুমি আসলে H বাড়াতে শুরু কর B এভাবে বাড়তে শুরু করে এবং এটি এই পর্যায়ে পৌঁছে যায় এখন তুমি যদি কারেন্ট বন্ধ কর মোমেন্টগুলো ইতিমধ্যে একে অপরকে সহায়তা করছে সুতরাং তারা থেকে যাবে তারা কিছু সহায়তা কারেন্ট থেকে পাচ্ছিল কারেন্টটি চলে গেলে তারা কিছুটা দুর্বল হয় তবে তারা এখনও এই মানটি বজায় রাখে এবং B এর মানটি তারা বজায় রাখে কারণ তারা একে অপরকে সহায়তা করছে মোমেন্টগুলি একে অপরকে সহায়তা করছে সুতরাং এভাবেই এটি ঘটছে এখন তুমি যদি দানার আকার হ্রাস করতে শুরু কর এবং ন্যানোস্কেলে চলে যাও তবে তুমি ডোমেনের আকারকে প্রভাবিত করছ এবং মোমেন্টগুলির একে অপরকে সহায়তা করার ক্ষমতা হ্রাস পাচ্ছে এবং বাস্তবে তুমি যদি ন্যানোস্কলে চলে যাও এটি নাটকীয়ভাবে হ্রাস পেয়ে প্রায় অস্তিত্বহীন হয়ে যায় সুতরাং ডোমেনগুলি মোমেন্টগুলিকে সমর্থন করছে না কারণ তুমি নাটকীয় উপায়ে এই কাঠামোটিকে ব্যাহত করছ ফলে তারা একে অপরকে সহায়তা করতে পারছে না যখন তুমি চৌম্বকীয় ফিল্ডটি স্যুইচ অফ কর মোমেন্টগুলি শক্তিহীন হয়ে পড়ে তারা একে অপরকে সহায়তা করতে সক্ষম হয় না এবং তাই হঠাৎ করে তুমি দেখতে পাবে যে ফেরোম্যাগনেটিক উপাদান এমনভাবে আচরণ করছে যেখানে যদি কারেন্ট বেশি থাকে তবে তারা একে অপরের সাথে খুব ভালভাবে সারিবদ্ধ হয় যদি তুমি সুইচ অফ করে দাও তবে এটি 0 তে নেমে আসে লাল বক্ররেখাতে তুমি যে আচরণটি দেখছ তার পরিবর্তে তুমি এখন এমন আচরণ দেখা শুরু করবে যা এই সবুজ বক্ররেখাতে প্রদর্শিত হচ্ছে সেরকম দেখাবে এই মানটি এখানে স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন এটি স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন এবং স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন তোমাকে ফেরোম্যাগনেটিক উপাদানের অনুরূপ আচরণ দেখাচ্ছে সুতরাং এটি অত্যন্ত উচ্চ মাত্রার স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন একটি শক্তিশালী প্রতিক্রিয়া এটি এখন ন্যানোস্কেল ফেরোম্যাগনেটিক উপাদান লালটি একটি চৌম্বকীয় পদার্থের দানার আকারের ম্যাক্রো স্কেল সুতরাং এটি ম্যাক্রো দানা আকারের উপাদান আমরা যা দেখছি তা হল স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন বেশি তবে তুমি যখন ফিল্ডটি স্যুইচ অফ কর এটি 0 তে নেমে যায় ম্যাগনেটাইজেশন 0 তে নেমে যায় অর্থাৎ এখানে হিস্টেরিসিস নেই এবং তাই তুমি যদি এমন কোনও অ্যাপ্লিকেশন ব্যবহার কর যেখানে তুমি এটিকে একটি স্যুইচ হিসাবে ব্যবহার করতে চাও এটি একটি দুর্দান্ত উপাদান এটি এমন একটি দুর্দান্ত উপাদান যেখানে চৌম্বকীয় ক্ষেত্র প্রয়োগ করে তুমি খুব দৃঢ় প্রতিক্রিয়া পাবে বেশ দৃঢ় প্রতিক্রিয়ার কারণে এটি কিছুটা অর্থে এবং খুব স্বতন্ত্র পদ্ধতিতে চলছে বলে মনে হচ্ছে এবং তুমি যখন কারেন্ট স্যুইচ অফ কর এটি তৎক্ষণাৎ 0 তে নেমে যায় এবং প্রতিক্রিয়া 0 হয় এটি একটি পরিষ্কার 0 এবং অতএব তুমি বলতে পার যে তুমি কোনও কিছু বন্ধ করেছ অতএব এই ধরণের উপাদান তোমাকে এই অন অফ আচরণটি খুব সুন্দরভাবে দেয় তবে এটি প্যারাম্যাগনেটিক উপাদানের মত আচরণ করে কারণ একটি প্যারাম্যাগনেটিক পদার্থেই এটি এখন পর্যন্ত কেবলমাত্র দৃশ্যমান ছিল সুতরাং আমরা এখন ন্যানোস্কেলে গিয়ে যা দেখছি তা হল আমরা কেবল প্যারাম্যাগনেটিক পদার্থগুলিতে সাধারণত দেখা যায় এমন সব বৈশিষ্ট্য একটি ফেরোম্যাগনেটিক উপাদানে দেখতে পাচ্ছি তুমি এই আচরণটি দেখছ যা সাধারণত একটি প্যারাম্যাগনেটিক উপাদানে দেখা যায় এখন একটি ফেরোম্যাগনেটিক উপাদান দেখাচ্ছে এবং এটিকে সুপার প্যারাম্যাগনেটিজম হিসাবে উল্লেখ করা হয় এই ধারণাটি যে কোনও ফেরোম্যাগনেটিক উপাদান প্যারাম্যাগনেটিক উপাদানের অনুরূপ আচরণ দেখায় তাকে সুপার প্যারাম্যাগনেটিজম হিসাবে উল্লেখ করা হয় এটি আমি খুব তাৎপর্যপূর্ণভাবে বোঝাতে চাইছি যে তুমি একটি ফেরোম্যাগনেটিক উপাদান নিয়েছ এবং স্ফটিক আকারের দানার আকারটি ন্যানোস্কলের নীচে পরিবর্তন করেছ যার ফলে ডোমেনগুলির একে অপরকে সহায়তা করার ক্ষমতা ব্যাহত হয় এবং এর ফলে এমন পরিস্থিতি তৈরি হয় যে তুমি যখন ফিল্ডটি স্যুইচ অফ কর তখন আবেশনটি 0 তে নেমে যায় এটিকে অন অফ আচরণের কারণে সুপার প্যারাম্যাগনেটিজম বলা হয় যেখানে সুইচ অন করলে প্রতিক্রিয়া পাওয়া যায় অফ করলে 0 তে নেমে যায় আমরা এটিকে প্যারাম্যাগনেটিজম বলি না পরিবর্তে আমরা এটিকে সুপার প্যারাম্যাগনেটিজম বলি কারণ স্যাচুরেশন ম্যাগনেটাইজেশনের মান খুব বেশি হয় স্যাচুরেশন ম্যাগনেটাইজেশনের দৃষ্টিকোণ থেকে এখানে তুমি সর্বাধিক মান পাচ্ছ সুতরাং এই মানটি যা এখানে পাচ্ছ এবং এই মানটি যা এখানে পাচ্ছ তা স্যাচুরেশন ম্যাগনেটাইজেশনের দৃষ্টিকোণ থেকে এই উপাদানটি ফেরোম্যাগনেটের মতো আচরণ করছে 0 তে নেমে যাওয়ার দৃষ্টিকোণ থেকে তুমি যদি প্রয়োগ ক্ষেত্রটিকে 0 তে রাখ তখন সেই দৃষ্টিকোণ থেকে এটি প্যারাম্যাগনেটের মতো আচরণ করে এবং সুতরাং এই সংমিশ্রণটিকে আমরা একটি সুপার প্যারাম্যাগনেট ম্যাগনেটিজম বলে অভিহিত করি এই সুপার প্যারাম্যাগনেটিজম এমন একটি ঘটনা যা ন্যানোস্কেল ডোমেনে দেখা যায় এটি এমন কোনও ঘটনার খুব সুন্দর উদাহরণ যা সাধারণত মাইক্রো স্কেলে দেখা যায় না এবং ন্যানোস্কেলে দেখা যায় আমরা শুরুতেই আলোচনা করেছি যে আমরা যখন ন্যানোম্যাটরিয়ালগুলির কথা বলি তখন কেবল ন্যানোস্কেলে থাকা যথেষ্ট নয় কারণ এটি ন্যানোস্কেলেই আছে এবং এটি তোমাকে একই বৈশিষ্ট্য দেখায় যা উপাদানটি তোমাকে ম্যাক্রোস্কেলে দেখায় তার মানে তুমি আসলে বিশেষ কিছু অর্জন কর নি এটা একই আছে সুতরাং তুমি এটি ব্যবহার করতে পার বা এটি ব্যবহার করার দরকার নেই এটি অপ্রাসঙ্গিক তবে অন্যদিকে তুমি যদি ন্যানোস্কেলে থাকা উপাদানের বৈশিষ্ট্যগুলি দেখ দেখবে এটা একই উপাদানের ম্যাক্রোস্কেলে থাকা বৈশিষ্ট্যগুলি থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা এটি খুবই আকর্ষণীয় ব্যাপার এর অর্থ এখন উপাদানটি আসলে তোমার জন্য কিছু করতে পারে যা এটি আগে সঠিকভাবে করতে অক্ষম ছিল এখন এটি একই পরিস্থিতি এখানে আমরা ফেরোম্যাগনেটিক উপাদান পেয়েছি যা কিছু কাজ সুন্দর করেছিল এটির প্যারাম্যাগনেটিক উপাদানগুলির তুলনায় শক্তিশালী প্রতিক্রিয়া দেয় তবে সমস্যাটি ছিল যে তুমি যখন ফিল্ডটি স্যুইচ অফ কর তখন এটি বন্ধ হয় না এখন একটি পরিস্থিতি রয়েছে যেখানে এটি এখনও তোমাকে এই উচ্চ চৌম্বকীয় প্রতিক্রিয়া দেখায় তবে এটি বন্ধও করা যায় এটি কিছু বায়োমেডিকাল অ্যাপ্লিকেশনে ব্যবহার করা যেতে পারে যেখানে তুমি চাও যে কোনও ধরণের পোরোসিটি বা এমন কিছু আছে যা বন্ধ করতে হবে এবং তুমি সেখানে কিছু চৌম্বকীয় পদার্থ রেখে এটি বন্ধ করতে চাও যা সুপারপ্যারাম্যাগনেটিক একটি ফিল্ড প্রয়োগ করলে এটি বন্ধ হয়ে যায় ফিল্ডটি অফ করলে সঙ্গে সঙ্গে খুলে যায় তুমি প্যারাম্যাগনেটিক উপাদানও ব্যবহার করতে পারতে তবে সেই প্রতিক্রিয়া দেখানোর জন্য খুব উচ্চ শক্তির ফিল্ড প্রয়োগ করতে হবে এখানে তুমি অনেক কম শক্তির ফিল্ড দিয়ে এটি করতে পার সুতরাং এটিই এটির একটি দুর্দান্ত অংশ সুতরাং এই প্রসঙ্গেই আমি এখানে তোমার একটি রেফারেন্সের দিকে মনোযোগ আকর্ষণ করব এটি বায়োমেটিরিয়ালের ক্ষেত্রে খুব সুন্দর একটি রেফারেন্স এবং এখানে কিছু নতুন ঘটনা ন্যানোস্কেলে ব্যবহার করা হয় জৈব উপাদান প্রয়োগের জন্য এটি আসলে জার্নাল অফ কন্ট্রোলড রিলিজে রয়েছে সুতরাং তুমি দেখতে পাচ্ছ যে কোনও ওষুধের নিয়ন্ত্রিত মুক্তির ধারণাটি কতটা গুরুত্বপূর্ণ যে তাদের একটি সম্পূর্ণ জার্নাল নিয়ন্ত্রিত মুক্তির বা কন্ট্রোলড রিলিজের সাথে সম্পর্কিত অর্থাৎ যা ঠিক নিয়ন্ত্রিত মুক্তির ধারণার সাথে সম্পর্কিত একটি জার্নাল এর সাথে যুক্ত রয়েছে এতে অনেক লোক কাজ করছেন ন্যানো ফেরো স্পঞ্জ বলে এমন কিছু বিষয়ে এই নিবন্ধ রয়েছে যেখানে তারা এই জাতীয় স্পঞ্জি উপাদান ব্যবহার করেছে এবং তাতে তারা এই ন্যানোস্কেলড চৌম্বকীয় উপাদানগুলিকে অন্তর্ভুক্ত করেছে ন্যানোস্কেলড চৌম্বকীয় উপাদান এতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটি তাদের নিয়ন্ত্রিত রিলিজ করতে সক্ষম করে সুতরাং তুমি এই পেপারটি একবার দেখে নিতে পার তারা বাস্তবে এই ধারণাটির কথা বলে যা আমরা এই ক্লাসে সাধারণ ভাবে বলেছি কিন্তু এটি খুব বিশদ ভাবে ব্যবহৃত হয় তুমি দেখতে পাচ্ছ যে তারা কীভাবে নমুনা প্রস্তুত করে তারা এই ন্যানোস্কেল চৌম্বকীয় উপাদানটি কীভাবে তৈরি করে এবং এই ন্যানোস্কেল চৌম্বকীয় উপাদানটি তৈরি করে কীভাবে তারা এই টিস্যুর ভিতরে এটি যুক্ত করে সুতরাং তার সমস্তই এখানে বা তারা প্রক্রিয়াগুলি কীভাবে দেখছে তারা বাস্তবে কোনও দেহে এটি ব্যবহার না করেই তারা এটি সিমুলেটেড শর্তে করে যাচ্ছে সুতরাং তারা এটিকে সিমুলেট করার ক্ষেত্রে যা কিছু করে তা হল কী ওষুধের তারা মুক্তির সিমুলেট করে তারা কীভাবে সেই স্পঞ্জি কাঠামোর দেয়ালগুলিতে এই ন্যানোম্যাটরিয়ালকে সংযুক্ত করে যাতে তারা মুক্তির নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এবং এছাড়াও তারা বিভিন্ন জিনিস দেখে তুমি যখন স্যুইচ অন অফ কর তখন কীভাবে প্রতিক্রিয়া হয় কতটা ওষুধ বের হচ্ছে কতটা ওষুধ বের হচ্ছে না সেই ধরণের ক্রিয়াকলাপ তারা লক্ষ্য করে তারা এছাড়াও এটি মডেল করার চেষ্টা করে এখানে কী ঘটছে তা বলার চেষ্টা করে চৌম্বকীয় ক্ষেত্রটি কীভাবে এই মুক্তি প্রক্রিয়াটিকে প্রভাবিত করছে এর সাথে কিছু মডেলিং যুক্ত রয়েছে এবং তারা ক্লান্তি সম্পর্কেও কথা বলে এই সমস্ত ক্ষেত্রে সমস্ত অ্যাপ্লিকেশনগুলিতে আমরা এই প্রক্রিয়াটি কতক্ষণ চালিয়ে যেতে পারি তা জানতে চাই সুতরাং এর অর্থ কি এই যে এক বা দুটি চক্রের জন্য এটি ভালভাবে কাজ করবে তিন বা চারবারের মতো স্যুইচ অন এবং সুইচ অফ করার পরে এটি কাজ করা বন্ধ করে দেবে বা তুমি কয়েকশবার স্যুইচ অফ অন করতে পার এবং খোলা বন্ধ হওয়ার প্রক্রিয়াটি চলতে থাকবে এই সমস্ত কিছুই এই পেপারে দেখা হয়েছে সুতরাং এটি একটি খুব নির্দিষ্ট এবং বিশদ উদাহরণের জন্য খুব সুন্দর একটি পেপার এখানে তুমি সমস্ত মাইক্রোগ্রাফ এবং সমস্ত কিছু দেখতে পাবে সুতরাং তুমি এগিয়ে যেতে পার এবং দেখতে পার যদি দেখতে আগ্রহী হও যে চৌম্বকীয় ঘটনা দিয়ে ন্যানোস্কেল কীভাবে বায়োমেট্রিক পদার্থের প্রয়োগের জন্য ব্যবহৃত হচ্ছে সুতরাং সংক্ষেপে আমরা এই ধারণাটি দেখে বলেছিলাম যে শরীরে ইনজেকশন করা একটি ড্রাগ প্রায়শই পুরো শরীরে প্রভাব ফেলে এবং এটি একটি কাঙ্ক্ষিত অবস্থা নয় আমাদের দেহের সমস্ত অংশে ওষুধের প্রভাব পড়া কাঙ্ক্ষিত নয় এটিই পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে উল্লেখ করা হয় এবং বেশিরভাগ পার্শ্ব প্রতিক্রিয়াগুলি অনাকাঙ্ক্ষিত সুতরাং এটি আমরা চাই না আমরা চাই ওষধটি কেবলমাত্র সেই নির্দিষ্ট জায়গায় কাজ করুক সুতরাং লক্ষ্যযুক্ত ড্রাগ মুক্তি সক্ষম করার একটি উল্লেখযোগ্য প্রয়োজন রয়েছে একটি লক্ষ্যযুক্ত ওষুধ ছাড়ার আরও একটি উল্লেখযোগ্য প্রয়োজন রয়েছে একই প্রেক্ষাপটে তাই লক্ষ্যের প্রতি নজর রাখা ছাড়াও ওষুধের মুক্তি সময়কেও নিয়ন্ত্রণ করা দরকার এবং এটি নিয়ন্ত্রিত মুক্তির মূল ধারণা বং প্রকৃতপক্ষে এই নিয়ন্ত্রিত রিলিজটি করার বিভিন্ন উপায় রয়েছে তারা আসলে কখনও কখনও আপনি এটি করতে সক্ষম করতে আপনি তাপ ব্যবহার করতে পারেন আপনি এতে বিদ্যুত ব্যবহার করতে পারেন আপনাকে এটি করতে সক্ষম করুন আপনি এটি করতে সক্ষম করতে চৌম্বকীয় বৈশিষ্ট্যগুলি ব্যবহার করতে পারেন আপনি এটি নিয়ন্ত্রণ করতে সহায়তা করার জন্য আপনি সেই অঞ্চলের অ্যাসিডিটি বা ক্ষারত্বের মৌলিকত্ব নিয়ন্ত্রণ করতে পারেন সুতরাং এবং এটির প্রত্যেকটির এটি কতটা ভাল করতে পারে তার দিক থেকে ইতিবাচক এবং নেতিবাচক রয়েছে এবং আপনার সীমাবদ্ধতাগুলি আমি কতটা ভাল বলতে চাইছি তবে ওষুধের মুক্তি নিয়ন্ত্রণের জন্য এটির প্রয়োজন এবং এই প্রসঙ্গে আমরা ফেরোম্যাগনেটিজমের এই ধারণাকেও স্বতন্ত্রভাবে দেখেছি এবং চৌম্বকীয় মোমেন্টগুলি একে অপরকে বলীয়ান করে তোলে এবং তাই উপাদানটিতে কিছুটা স্থায়ী চৌম্বকত্ব থেকে যায় আর তাই আমরা প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক পদার্থের বিপরীতে একে ম্যাগনেটিক উপাদান বলে থাকি এবং সাধারণত এটি হল তাপ শক্তি যা এই ফেরোম্যাগনেটিজমকে ব্যাহত করে তবে ডোমেনগুলি ম্যাক্রোস্কেলে একে অপরকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করতে সক্ষম হয় যে তাপ শক্তি ঘরের তাপমাত্রায় মাইক্রো স্কেলে তাদের ব্যাহত করতে পারে না সুতরাং তুমি তাপমাত্রা খুব বাড়ালে তোমার পর্যাপ্ত তাপশক্তি থাকবে যা এই চৌম্বকীয় প্রবণতা বা reinforcements কে ব্যাহত করবে এবং তারা এলোমেলো হয়ে যাবে এটা সব সময়ই হয় সুতরাং পর্যাপ্ত পরিমাণে তাপমাত্রায় গেলে চৌম্বকীয় পদার্থগুলি প্রায়শই তাদের চৌম্বকীয়তা হারাতে পারে তুমি যদি ন্যানোস্কেল উপাদানের কাছে যাও তবে ডোমেনগুলি খুব ছোট করা হয়েছে এবং তারপরে তুমি এমন পরিস্থিতি তৈরি করেছ যে তারা স্থায়ী ভিত্তিতে একে অপরকে পুনরায় শক্তিশালী করতে অক্ষম সেই সময়ে এমনকি ঘরের তাপমাত্রায়ও তাপশক্তি তাদের ব্যাহত করার জন্য পর্যাপ্ত সুতরাং এ কারণেই তারা 0 তে ফিরে যায় ঘরের তাপমাত্রায় তাপশক্তি ম্যাগনেটিক মোমেন্টগুলিকে একে অপরকে শক্তিশালীকরণ থেকে ব্যাহত করতে পর্যাপ্ত এবং একটি ফেরোম্যাগনেটিক উপাদান তোমাকে প্যারাম্যাগনেটিক আচরণ দেখাতে শুরু করে এটিকে সুপার প্যারাম্যাগনেটিজম হিসাবে উল্লেখ করা হয় এবং এটি এমন একটি ধারণা যে কোনও ফেরোম্যাগনেটিক উপাদান প্যারাম্যাগনেটিজম বৈশিষ্ট্য দেখাচ্ছে বা এর সাথে সম্পর্কিত দিকগুলি দেখাচ্ছে তবে এটির উচ্চ সংবেদনশীলতা রয়েছে সুতরাং অন্য কথায় তুমি যে স্যাচুরেশন ম্যগনেটাইজেসন পাচ্ছ তা খুব বেশি এবং অতএব এটি তোমাকে স্যাচুরেশন দৃষ্টিকোণ থেকে দেখায় যে এটি ফেরোম্যাগনেটিক উপাদানের মতো আচরণ করছে কিন্তু 0 প্রতিক্রিয়ার দৃষ্টিকোণ থেকে এবং 0 প্রয়োগ ক্ষেত্রের উপস্থিতিতে এটি তোমাকে প্যারাম্যাগনেটিক আচরণ দেখাচ্ছে এই ধারণাটি এই সংমিশ্রণটিকে সুপারপ্যারাম্যাগনেটিজম হিসাবে উল্লেখ করা হয়েছে যা বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য ন্যানোস্কেলের খুব অনন্য একটি ব্যবহার বলা যেতে পারে এবং আমি তোমাকে একটি রেফারেন্স দিয়েছি যেখানে তারা এটি বায়োমেডিকাল অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করেছে সুতরাং এটি আজকের জন্য আমাদের আলোচনা আমরা আমাদের পরবর্তী ক্লাসে আরও কিছু ধারণা দেখুন